সুতরাং আবার স্বাগতম সুতরাং আপনার সুপার নোডের অন্য একটি উদাহরণে আসুন আমি আপনাকে আবারও বলি যে ডিসি সার্কিটের জন্য সমস্ত কিছু বিশদে ব্যাখ্যা করা হচ্ছে যতদূর সম্ভব আসুন আমরা আপনার প্রাথমিক বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি পরিষ্কার করার পক্ষে যথাসম্ভব হওয়া উচিত চেষ্টা করার চেষ্টা করি যেমন যখন একই জিনিসটি এসি সার্কিট এবং এমনকি চৌম্বকীয় সার্কিট বা আপনার কাপল সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে সুতরাং আপনি খুঁজে পাবেন চৌম্বকীয় সার্কিট প্রায় বৈদ্যুতিক সার্কিটের সাথে সমান সুতরাং এই সময়ে আমার এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করার দরকার নেই কারণ সেই সময়গুলিতে আপনার সমস্ত ধারণাটি পরিষ্কার হয়ে যাবে সুতরাং এই কারণেই সম্ভবত এই সার্কিটটির জন্য আমি আরও বেশি সময় এবং আরও উদাহরণ ব্যয় করছিলাম যে যদি বিভিন্ন ধরণের উদাহরণস্বরূপ এটি আপনাকে অনেক সহায়তা করবে এবং তাই এখন এই উদাহরণ আপনি যা বলছেন এটি আসলে নেওয়া হয়েছে এটি একটি সুপার নোড কারণ এটি এটি আপনার রেফারেন্স নোড এই সারি এবং এর ভোল্টেজটি v 0 0 সুতরাং এই ক্ষেত্রে 1 1 আপনি যাকে একটি স্বতন্ত্র কারেন্ট উত্স বলছেন এখানে নোডে সংযুক্ত রয়েছে 1 এ 5 অ্যাম্পিয়ার কারেন্টটি আসলে এই 5 অ্যাম্পিয়ারের অর্থ এই কারেন্টটি আসলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডে প্রবেশ করছে এখানে 5 অ্যাম্পিয়ার এবং অন্য 10 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস নোড 2 এ রয়েছে সুতরাং এর অর্থ এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোড 2 এবং এইv1 ছেড়ে যাচ্ছে এবং এটি নোড 1 এটি আসলে নোড 1 এটি আসলে নোড 2 এই 2 টি নন রেফারেন্স নোড এবং v2 এ 1 ভোল্টেজ উত্স সংযুক্ত এর অর্থ এটি একটি সুপার নোড গঠন করছে সুতরাং এর মতো কিছু কারণ যদি কোনও ভোল্টেজ উৎস থাকে তবে এটি 1 হতে পারে এটি 2 হতে পারে কোনও ব্যাপার নয় যদি ভোল্টেজ উৎস 2 রেফারেন্স নন রেফারেন্স নোডের মধ্যে থাকে তবে এটি একটি সুপার নোড তৈরি করে সুতরাং সমস্যার পরবর্তী পদক্ষেপ সুতরাং আপনাকে v1 এবং v2 খুঁজে বের করতে হবে সুতরাং আপনি যদি এখানে দেখুন এটি আসলে সুপার নোড সুতরাং ভোল্টেজ উত্স নেই কারণ আপনি যা বলেছিলেন তা আমাদের KCL প্রয়োগ করতে হবে সুতরাং সে কারণেই আমি এটি এঁকেছি এবং এটি আসলে সুপার নোড যা কোন কারেন্ট প্রবেশ করছে এবং কোন কারেন্ট প্রস্থান করছে সুতরাং এই ক্ষেত্রে আমরা যা করেছি তা আগে যাবার আগে যাচ্ছি সুতরাং এটি আসলে সুপার নোড এটি আসলে সুপার নোড এটি সুপার নোড কারণ 2 টি ভোল্টেজ উৎস 2 ননরেফারেন্স নোডের মধ্যে রয়েছে সুতরাং এই ক্ষেত্রে একটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট টি সুপার নোডে প্রবেশ করে এবং এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটি আসলে এটি সুপার নোডটি ছেড়ে যাচ্ছে এবং এটি নোড 1 এটিও এখন সুপার নোড ছেড়ে চলেছে বলে i 1 বলুন এবং এটি নোড 2 এ কারেন্ট রয়েছে সুতরাং আপনি যদি সমীকরণ KCL টি লিখে রাখেন আপনি যদি সুপার নোডে KCL প্রয়োগ করেন তবে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটি প্রবেশ করছে সুতরাং 5 এই কারেন্ট টি সুপার নোডে প্রবেশ করছে তবে কারেন্ট i1 i2 এবং 10 অ্যাম্পিয়ার সমস্তই সুপার নোড ছেড়ে চলেছে সুতরাং i1 i2 10 সুতরাং কারণ এই i1 এছাড়াও সুপার নোড ছেড়ে যাচ্ছে i2 এছাড়াও সুপার নোড এবং 10 অ্যাম্পিয়ার ছেড়ে যাচ্ছে কারণ এটি 10 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স সুতরাং এটি সুপার নোড ছেড়ে যাচ্ছে এটি তীরটি নীচের দিকে দেখাচ্ছে এবং এটি ঊর্ধ্বমুখী সুতরাং এটি প্রবেশ করছে তাই আপনার i1 i2 5 সুতরাং এটি কি এই যে আপনি i1 i2 5 কল করতে পারেন এখন আপনার কি আপনার i 1 কি এবং আপনার i 2 কি আপনি যদি i1 দেখতে পান তবে এখানে i1 আপনার মূলত v1 0 কারণ এটি এমন একটি নোড যা রেফারেন্স যা আপনার রেফারেন্স নোড v 0 হয় 0 সুতরাং i1 v1 0 বাই2v1 0 বাই2 v1 বাই2 আপনার i1 একইভাবে এই i2 এছাড়াও i2 এছাড়াও এই ভোল্টেজ v2 হয় সুতরাং রেফারেন্স নোড সুতরাং ভোল্টেজ 0v2 0 বাই 4 কারণ এই প্রতিরোধ 4 অতএব আপনার i2 v2 বাই4 এর অর্থ হল যদি আপনি এখানে বিকল্পযুক্ত হন i1 এখানে বলুন এখানে আমি এটি তৈরি করছি আমি এটি তৈরি করছি এখানে i1 v2 বাই4 i2 দুঃখিত 2 i1 v1 বাই2 i2 v2 বাই 4 v2 বাই 4 5 তদনুসারে আপনি এটি সমাধান করতে পারেন যে এটি 2v1 v2 20 হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং আমি আপনার জন্য এই সমস্ত লিখেছে সুতরাং আপনি যদি এটি খতিয়ে দেখেন তবে এটি আপনার KCL 1 সুতরাং অবশেষে এটি আপনার 2v1 v2 20 এ আসছে আমি এই সমস্ত জিনিস লিখেছিলাম যে 5 i সেখানে যা কিছু উল্লেখ করেছি আমি সেখানে যা কিছু ব্যাখ্যা করেছি তা এখানে লেখা আছে সুতরাং আপনি যদি এটি সহজ করেন তবে এটি 2v1 v2 20 হবে এটি সমীকরণ 1 এটি আপনি যা বলছেন এটি আপনার KCL এর জন্য আপনি যখন সুপার নোডে KCL প্রয়োগ করছেন তখন আপনি সুপার নোডে KCL প্রয়োগ করছেন এটি 1 সমীকরণ এখন আমাকে এটি দ্বিতীয়টি পরিষ্কার করতে দিন এটির চেয়ে ভাল আপনি এই সার্কিটের দ্বিতীয়টিতে আসেন যে KVLহল সুপার নোডের কারণে আপনাকে KVLও প্রয়োগ করতে হবে সুতরাং এটি নোড 1 এটি আমি এটি তৈরি করছি এটি আপনার জন্য তৈরি করছি এটি আপনার নোড 1 এবং এটি আপনার নোড 2 সুতরাং শুনুন যে আমি আপনাকে বলেছি সেই রেফারেন্স নোডের সাথে সম্মান জানাতে সুতরাং এই ভোল্টেজ এই ভোল্টেজটি আসলে নোড 1 এ আপনাকে কী Vin 1 ব্যবহার করতে হবে এটি আপনার ground যা এটি যাই হোক না কেন এবং এই ভোল্টেজটি আপনার v2 সুতরাং এটি আপনার এর মধ্যে রয়েছে এই ভোল্টেজ উত্সটি রয়েছে এবং এটি আপনার 2 ভোল্ট এটি আপনার 2 ভোল্ট এবং এটি নোড 1 এবং এটি নোড 2 সুতরাং আপনি clockwise প্রয়োগ করেন তবে আপনি এটি গ্রহণ করেন আপনার KVL তারপরে এটি হবে 2 তারপর এই v2 তারপরে এটি এখানে এটি এখানে আমি আপনাকে তখন সমস্ত কিছু বলেছিলাম v2 v1 0 কারণ এটি মুখোমুখি হচ্ছে টার্মিনাল পাস যখন আপনি এইভাবে চলছেন সুতরাং 2 তারপরে মুখোমুখি টার্মিনাল পাস v2 টার্মিনাল পাস সুতরাং 0 তার অর্থ আপনার v2 v1 2 এটি এই সুপার নোডের কারণে আসার নিয়মিত সমীকরণ সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং এটি আপনার v1 v2 2 বাv2 v1 2 সুতরাং এই 2 সমীকরণটি সমাধান করুন যা সমীকরণ 1 এবং সমীকরণ 2 আপনি এটি সমাধান করুন তারপরে আপনি সেই v1 733 ভোল্ট এবং v2 533 ভোল্ট নোট পাবেন যে 8 8 Ω প্রতিরোধক তার মানে আপনি এটি লক্ষ করুন যে 8 Ω রোধকারী কোনও পার্থক্য করে না কারণ এটি সুপার নোড জুড়ে সংযুক্ত সুতরাং এটি আকর্ষণীয় মাত্র চলুন ফিরে আসি সার্কিটে সুতরাং আপনি যদি এই সার্কিটটিতে এসে থাকেন যে 1 8 Ω রোধকারীটি আপনাকে যে সুপার নোড বলতে হবে তার জুড়ে সংযুক্ত থাকে কারণ এটি আসলে এটি হল এটি আসলে আপনার সুপার নোড সুতরাং 8 Ω প্রতিরোধকরা আসলে ভোল্টেজ v1 v2 যাই হোক না কেন কোনও পার্থক্য তৈরি করে না সুতরাং মধ্যে তার মানে সুপার নোডে কী কল করা উচিত তার এটির কোনও প্রভাব নেই সুতরাং যে কারণে এটি কোনও প্রভাব ফেলছে না সুতরাং যাইহোক সুতরাং এটি হল এটিই আপনার যা আপনার সুপার নোডের একটি উদাহরণ কেবল ধরে রাখুন সুতরাং এর পরেরটি হল আপনার উদাহরণটি আপনার 34 সুতরাং নোড ভোল্টেজ পদ্ধতি ব্যবহার করে চিত্র 3 তে প্রদর্শিত হিসাবে সার্কিটের i1 i2 এবং i3 নির্ধারণ করুন সুতরাং আপনাকে i 1 এছাড়াও i 3 খুঁজে বের করতে হবে তবে কেবল আপনাকে বলি যে এখানে কোনও উপাদান নেই সুতরাং মূলত এটি এটি একটি সাধারণ নোড কারণ কোনও বৈদ্যুতিক উপাদান এখানে বা এখানে নেই কোনও বৈদ্যুতিক উপাদান এখানে নেই এটি একটি সাধারণ নোড এর অর্থ 10 Ω 40 Ω এবং সমস্ত 3 অ্যাম্পিয়ার তারা এই সমস্ত প্রতিরোধকের পাশাপাশি স্বাধীন কারেন্ট উত্স যা আসলেই সমান্তরালে সংযুক্ত সুতরাং 10 Ω 40 Ω কারণ বৈদ্যুতিক উপাদান যখন নেই তখন আপনাকে i1 i2 এবং i3 খুঁজে বের করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে সুতরাং আপনার এটি খুব সহজ সমাধান করতে হবে এটি সুতরাং একটি 50 ভোল্ট উৎসের এই দিকে 3 অ্যাম্পিয়ার রয়েছে সুতরাং কেবল এই জিনিসটির উদ্দেশ্যে এই সার্কিটটি পুনরায় নকশাকৃত এবং ভোল্টেজ আসলে এটি আমি আপনাকে বলেছিলাম এটি আসলে একটি একক নোড সুতরাং মূলত এটি একটি কারণ এখানে কোনও বৈদ্যুতিক উপাদান নেই তাই কোনও বৈদ্যুতিক উপাদান তাই নয় মূলত এটি নোড 1 বলে কেবল v1 বলে এবং এই দিকটি 50 ভোল্ট এবং এটি আপনার i1 এই কারেন্ট আমরা i2 নিয়েছি এবং এই কারেন্ট টি i3 এবং এটি 3 অ্যাম্পিয়ার তাহলে কীভাবে এটি সমাধান করবেন কীভাবে সমাধান করবেন সুতরাং প্রথম জিনিসটি আপনাকে খুঁজে বের করতে হবে যে i 1 এর এক্সপ্রেশনটি কী কারণ আপনাকে নোড 1 এ KCL প্রয়োগ করতে হবে সুতরাং প্রথমে আপনাকে i1 কী তা খুঁজে বের করতে হবে সুতরাং আপনি যদি নোড 1 এ KCL কল করতে চান তবে যদি তা প্রয়োগ করেন তবে তা i1 কারেন্ট i 1 প্রবেশ করছে এবং তারপরে এই 3 অ্যাম্পিয়ার কারণ এটি একটি একক নোড সুতরাং এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটিও এটি প্রবেশ করছে এটি প্রবেশ করছে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটিও প্রবেশ করছে কারণ এটি একটি একক নোড আমি এটি লিখছি না আমি আপনাকে বোঝাতে চাইছি এটি যদি এটি তৈরি করে তবে এটি এর মতো কিছু হবে সুতরাং এটি নোড এটি আপনার ভোল্টেজ উত্স 10 Ω তারপরে এখানেও আরও 40 Ω সংযুক্ত রয়েছে এবং এখানে একই জিনিসটি একটি কারেন্ট উত্সটিও একটি কারেন্ট উত্সকে সংযুক্ত করা হয়েছে এটি 3 এম্পিয়ারও সুতরাং এটি আসলে নোড 1 এই কারেন্ট টি আপনার i2 এই কারেন্ট টি আপনার I3 এবং এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটি এই জিনিস সুতরাং যে জিনিস এটি হয় এর অর্থ একটি একক নোড এটি একক নোড সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন তারপরে আবার আমি এটি আপনার জন্য করব সুতরাং এই ক্ষেত্রে এর অর্থ আপনি যদি এখানে নিজের KCL প্রয়োগ করেন তারপরে এটি i 1 হবে এই কারেন্টটি নোড 1 এ প্রবেশ করছে এটি 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমি বলতে চাইছি এটি একই জিনিস এটি একই জিনিস এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমি আপনাকে বলেছি যে সমস্ত একই বিন্দুতে সংযুক্ত তারপরে i1 3 এই 2 আপনার কারেন্ট এই নোড 1 এবং i2 এবং i3 ছাড়ার মধ্যে প্রবেশ করছে সুতরাং i2 i3 এখন প্রশ্ন হল iq কীভাবে সন্ধান করা যায় সুতরাং কেবল i1 সন্ধানের জন্য আমি আপনাকে পূর্ববর্তী 2 টি উদাহরণ বলেছিলাম যে আপনি যা বলছেন এটি আলাদা করে নিন আমি আপনার জন্য এটি তৈরি করছি কেবল আপনার বোঝার জন্য এটি হল এটি 50 ভোল্ট এবং আপনার 5 Ω প্রতিরোধ আছে এই 5 Ω প্রতিরোধের কারেন্ট টি আপনার i 1 এবং এই ভোল্টেজটি v1 মানে সুতরাং এই রেফারেন্সের প্রতি শ্রদ্ধা সহ এটি আপনার রেফারেন্স তার মানেv1 আসলেv1 আসলে 10 কে i 2 কিন্তু আমরা এইটি লিখব না আমরা এটি তৈরি করব যে এটিই এটি আপনার করা I আমি আপনাকে সর্বদা রেফারেন্স এবং নন রেফারেন্স বলেছি আপনার নেওয়া উচিত এটি আপনারv1 ভোল্টেজ এবং এটি আপনার গ্রাউন্ড সার্কিটটি এর মতো সুতরাং এটি v1 সুতরাং v1 10 i2 এর মধ্যে তবে আমরা সরাসরি নিচ্ছি এইv1 এর মতো সুতরাং আপনি যদি তৈরি করেন তবে এখন আপনি KVLপ্রয়োগ করেন সুতরাং এই ক্ষেত্রে এটি কী হবে এটি 5 থেকে i1 হয়ে যাবে এই 5টিকে i1 আপনার v1 হবে তারপরে মুখোমুখি হবে টার্মিনালটি প্রথমে সুতরাং 50 0 তার মানে আমি এখানে লিখছি তার অর্থ আপনার i1 50 v1 হবে 5 বাইবিভক্ত এটি হবে আপনার i 1 সুতরাং এই i 1 আপনাকে এখানে 50 টি পরে বিকল্প হিসাবে দিতে হবে আমি পরে দিয়েছি তবে কেবল আপনার বোঝার জন্য প্রতিটি এবং সমস্ত কিছু লেখার চেষ্টা করছেন সুতরাং i 1 হবে 50 v1 5 অনেক পরামিতি রয়েছে সুতরাং অনেকগুলি রেজিস্ট্রার মান রয়েছে এখন এরপরে কারেন্ট উৎস ভোল্টেজ উত্স যখন আমি এইভাবে লেখার চেষ্টা করি তখন আমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটি কিছু থাকে তবে আপনি যখন এই ভিডিওটি দেখবেন আপনি দয়া করে আমাকে স্যারকে জানান সেখানে একটি ত্রুটি রয়েছে তবে আশা করি সেখানে প্রতিটি পরামিতি লেখার চেষ্টা করার চেষ্টা করা হবে তবে এখনও সম্ভাবনা থাকতে পারে সুতরাং এটি আপনার i 1 সুতরাং এখানে আপনি i1 লাগান তারপরে তার অর্থ আপনার 50 v1 বাই5 3 i2 সুতরাং i2 10 বাইআপনার v1 কারণ এটি v1 ভোল্টেজ এবং এটি 10 Ω প্রতিরোধের সুতরাং i2 আসলে v1 10 হল কারণ রেফারেন্স ভোল্টেজ 0 মূলত v1 0 বাই10 যা v1 হয় 10 এবং একইভাবে i3 i3 এছাড়াও এটি একই নোড 1 এটি আমি আপনাকে বলেছি এটি নোড 1 i3 এছাড়াও v1 0v1 40 বাইবিভক্ত সুতরাং KCL সমীকরণটি কল করার জন্য এটিই আপনি যা বলছেন এটিই আপনার তবে আপনি এটিv1 এবং এই সমস্ত জিনিস বাইপ্রতিস্থাপন করবেন সুতরাং সুতরাং যদি এই সমস্ত সমীকরণটি এটি হয় এটি v1 আপনি খুব সহজেই আপনার v1 ভোল্টেজের সমাধান করতে পারেন সুতরাং এখন আমি যা লিখেছি তা সেখানে যাবে সুতরাং যদি আপনি সেই একই সমীকরণটি সন্ধান করেন তবে যা আমি বলেছিলাম যে আমি যা লিখেছি তা এই ফর্মটিতে রাখছি যা আপনি লিখেছেন ঠিক তেমনি আপনি এটিই ফর্মটিতে পেয়ে যাবেন কেবল আপনার ব্যাখ্যার উদ্দেশ্যেই আমি ব্যাখ্যা করেছি আমি সবকিছু লিখেছি তবে আপনি এটি লিখতে পারেন কারণ সেখানে এটি 50 v1 লেখা ছিল আপনি যদি এই সমস্ত জিনিসগুলি বাম দিকে নিয়ে যান তবে এটি সমীকরণটি এর মতো হবে কারণ আপনি যেটাকে ডাকেন সেখানেই আমি এই v1 লিখেছি 41 তম সমীকরণের মাধ্যমে v1 আমি আসলে যা লিখেছিলাম 50 v1 বাই5 3 আমি 40 10 v1 এর উপর v1 লিখেছি আপনি যদি এটিকে 1 পাশের কাছে নিয়ে যান তবে বলুন হাতটি এটি একই জিনিসটির মতো হয়ে যাবে এবং এটি সমাধান করে আপনি v1 40 ভোল্ট পাবেন সুতরাং অতএব সুতরাং i1 i2 i3 সহজেই আপনি i1 50 গণনা করতে পারেন আপনার কি v1 বাই5 সুতরাং এই 2 অ্যাম্পিয়ার i2 আবার v1 বাই10 সুতরাং 40 বাই10 4 অ্যাম্পিয়ার সুতরাং i3 40 বাই10 1 অ্যাম্পিয়ার সুতরাং এটি আপনার তাই এটি আপনার উত্তর ধীরে ধীরে এবং ধীরে ধীরে আমরা কঠিন সমস্যা নেব সুতরাং এখানে নোড ভোল্টেজগুলিও নির্ধারণ করুন এবং চিত্র 310 এ প্রদর্শিত সার্কিটের 5 res গুলি রেজিস্টারে বিচ্ছিন্ন শক্তি সুতরাং এটি সার্কিট এবং সমস্ত তত্ত্বটি যা আপনি কারেন্ট দিকনির্দেশকে কল করেন এটি চিহ্নিত করা হয়েছে এটি আপনার I1 এটি I1 এবং এটিই আপনি যাকে বলছেন এটি আপনার I2 এটি I2 আসলে এটি এটির এর একটি ডিপি বা নির্ভরশীল ভোল্টেজ উত্স এটি দেওয়া হয় এটি 8 ix এবং এটি আসলে ix এবং এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স সুতরাং এটি 8 ix এবং এই কারেন্ট i3 এবং এই কারেন্ট টি i4 i সুতরাং এখানে I1 কীভাবে পাবেন তা আরও এগিয়ে যাওয়ার আগে এখানে একই জিনিসটিও এখানে আপনার এই ভোল্টেজটি আসলেv1 এই ভোল্টেজটিv1 আপনি এটি করতে এখানে সংযোগ এটি আপনার একই জিনিস এটি একটি রেফারেন্স নোড সুতরাং এই ক্ষেত্রে আপনাকে নোড 1 এ KCL গুলি প্রয়োগ করতে হবে আপনাকে v1 এবং এই 20 ভোল্টের শর্তে i1 পেতে হবে সুতরাং সে ক্ষেত্রে যাইহোক আপনার v1 আসলে 20 এর মধ্যে I3 যা আপনার ওহমের সুত্র তবে এটি এখানে আপনার ভোল্টেজের ক্ষেত্রে আমরা চাই সুতরাং আপনি যদি প্রয়োগ করেন তবে আপনি যদি এই লুপটিতে আগে যা বলেছিলেন 2 3 টি কেস জানেন আপনি এখানে KVLপ্রয়োগ করেন তারপরে এই ক্ষেত্রে আপনি কী পাবেন আপনি 2 I1 পাবেন কারণ এটি I2 এর মধ্যে 2 এটি এটি টার্মিনালের মুখোমুখি হয় এখানে প্রথমে যদি আপনি চিহ্নিত করেন তবে এটি সুতরাং 2 I1 2 2 টি I1 v1 এর মধ্যে তারপরে 20 সমান 0 কারণ এটি এর সাথে মুখোমুখি হচ্ছে টার্মিনালটি প্রথমে সুতরাং এটি 0 তার অর্থ আপনার I1 20 আপনারv1 2 দিয়ে বিভক্ত এটি আপনাকে i1 এই ভাবে সমীকরণের সমীকরণ অন্যথায় আপনি সমাধান করতে পারবেন না সুতরাং যাইহোক আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং এই সমস্ত জিনিস চিহ্নিত করা হয় সুতরাং কেবলমাত্র এটি হল আপনাকে নিজের নোড 1 এবং নোড 2 এ প্রয়োগ করতে হবে আপনাকে আপনার KCL প্রয়োগ করতে হবে এবং তার পরে আপনি এটি তৈরি করতে পারেন সুতরাং একইভাবে আপনার অন্য জিনিসটি হল এটি 8 ভোল্ট এবং এখানেও এখানে যাওয়ার আগে সরাসরি এখানে আমি আপনাকে জানাব সুতরাং এটি এই ভোল্টেজটি v2 এবং এটি স্থলটির অর্থ এটি এটি স্থল সুতরাং এই ক্ষেত্রে এটিও যদি আপনি বলেন যে আমরা এইভাবে চলেছি আপনি যদি এইভাবে এগিয়ে যান তবে ঘড়ির কাঁটার দিকটি বলে আপনি যদি এইভাবে বা অ্যান্টিক্লক দিকের দিকে চলে যান আপনি যেভাবে চান আপনি যদি এইভাবে চলে যান তবে আমি ধরে থাকি আপনার সরলতার জন্য আমি জিনিসগুলিতে তৈরি করব আমি এই লুপটিকে এটির দিকে নিয়ে যাব যা আপনি এই কারেন্ট কে বলছেন সুতরাং আমাকে আমাকে ছেড়ে দিন দুঃখিত সুতরাং এটি গ্রহণ করুন তারপরে জিনিসগুলির পক্ষে সহজ হবে এবং এই ভোল্টেজটি v2 সুতরাং এটি এবং এটি হল সুতরাং আপনি যদি সুতরাং আপনি এটি সরিয়ে নিয়ে যাচ্ছেন এটি এন্টিকলোক হিসাবে নেওয়া হয় অর্থ একই চূড়ান্ত ফলাফল একই থাকবে সুতরাং এটি 2 থেকে i2 হয়ে 2 কে i2 এ পরিণত হবে অন্যথায় আপনি যদি সাইন নেন তবে এটি পরিবর্তন করতে হবে যে সমস্ত 2 কে i2 এই v2তে এটি প্রথম টার্মিনালের সাথে দেখা হচ্ছে সুতরাং এটি v2 v2 এবং তারপরে আপনার এটির মুখোমুখি হচ্ছে টার্মিনাল প্রথমত এটি হল এটি যাকে আপনি একে নির্ভরশীল ভোল্টেজ উত্স বলে মূলত একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স সুতরাং আপনি যদি এটিকে 0 0 বানিয়ে বলেন তবে এটি 8xx এর মতো কিছু একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস কারেন্ট নয় কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় সুতরাং এটি তখনই হবে আপনার 8 ix 0 কারণ মুখোমুখি টার্মিনালটি প্রথমে সুতরাং 2 I2 2 I2 আপনার এইv2 কারণ এটি নোড 2v2 8 ix 0 তার অর্থ আপনার i2 8 দিয়ে ix v2 2 সুতরাং এই ক্ষেত্রে আপনি এখন যা করতে পারেন তা এখনই আপনাকে i11 কী তাও খুঁজে বের করতে হবে আমি আপনাকে বলেছিলাম যে কীভাবে এটি সন্ধান করতে হবে i2 এছাড়াও এটি পছন্দ করে তবে আপনার i3 এটি আসলে রেফারেন্স লোড রেফারেন্স লোড ভোল্টেজ সরাসরি আপনি 20 বাইi3 v1 লিখতে পারেন এটি আপনার i3 একইভাবে i4 আপনার v2 বাই10v2 10 এটি আপনি i4 সুতরাং এই সমস্ত জিনিস i1 এর পরে i1 i2 i3 i4 কীভাবে v1 এবং v2 এর দিক থেকে এটি পাবেন তা এই সমস্ত বিষয় ব্যাখ্যা করা আছে সুতরাং এর পরেরটি হল আপনি যেটিকে কল করবেন এবং আমি বা কী কল করব এবং ix এই ix ix আপনার কারেন্ট নোড 1 থেকে 2 তে চলমান সমান সুতরাং ix v1 v2 বাই5 কারণ এই 5 Ω প্রতিরোধের এখানে রয়েছে সুতরাং সুতরাং v1 সুতরাং এই ix এখানে বিকল্প হতে হবে এবং আপনি এটি সহজ করতে হবে সুতরাং বাকি এটি সেখানে দেওয়া হয় সুতরাং এর পরে আমি আপনাকে কেবল সমীকরণের সেই পদক্ষেপটি দেখাব এবং কীভাবে এটি সমাধান করা যায় সুতরাং নোডে 1 i1 i3 ix সুতরাং নোড 1 এ আপনি নোড 1 তাকান এটি নোড 1 এ কেবল আপনার আরও এই জিনিসটি সুতরাং নোড 1 এ আপনি KCL কল করার জন্য আপনাকে এখানে প্রয়োগ করলে এটি আপনার I1 এই জিনিসটিতে আপনার কী আহ আপনাকে এটি তৈরি করতে হবে এটি আসলে নোড 1 সুতরাং কেবল এটি ধরে রাখুন কেবল আমাকে প্রথমে এটি পরিষ্কার করতে দিন আমাকে প্রথমে এটি পরিষ্কার করুন তাই এখানে সুতরাং আমরা যাই আমরা ভুল করে আগেরটির কাছে গিয়েছিলাম তাই এখানে সুতরাং নোড 1 যদি আপনি এখানে KCL প্রয়োগ করেন সুতরাং এটি i1 আপনার i3 ix এটি নোড 1 এবং অনুরূপভাবে নোড 2এ আপনি KCL প্রয়োগ করেন তবে আপনার কারন এই কারেন্টটি আগত এবং এই 2 নোড 2 এবং আপনার i2 এ বেরিয়ে যাচ্ছে i2 এবং ix নোড 2 এ প্রবেশ করছে এবং এই I4 ছাড়ছে সুতরাং ix i2 i4 এই 2 টি সমীকরণ আপনাকে লিখতে হবে তার পরে আপনিv1 এবংv2 এর ক্ষেত্রে রেখেছেন যে কারণে নোড 1 এ এটি i1 i3 ix এই সমস্ত জিনিস এই সমস্ত কিছু বলা হয়েছে এখন আপনি এটি এখানে রাখুন এখন আপনি এটি এখানে রাখুন এবং একইভাবে আপনার নোড 2 i4 ix i2 এ সুতরাং এই সমস্ত বিষয়গুলি নীল কালি ব্যাখ্যা করা এবং বলা হয়েছে সুতরাং কেবলমাত্র আপনি এটি সেখানে রেখেছেন এবং ix আমি আপনাকে v1 v2 বলেছিলাম 5 আমাদের এখানে এটি রাখতে হবে ix সুতরাং 2 এবং 3 সমীকরণটি থেকে আমরা সরলকরণের মাধ্যমে এই সমস্ত জিনিস পেয়ে যাব আমরাv1 16v2 এটি সমীকরণ 4 এখন সমীকরণ 1 এবং 4 সমাধান করুন এটি আপনার সমীকরণটিv1 এবংv2 এর ক্ষেত্রে 1 এবং 4 সমীকরণ সমাধান করুন আপনি আপনার v1 16 ভোল্ট এবং v2 10 ভোল্ট এবং ix v1 v2 বাই5 পাবেন এই সার্কিট থেকে আপনি এটি পাবেন 12 অ্যাম্পিয়ার এবং শক্তি এটি আপনার এক পয়েন্ট এটি 12 বর্গ 5 সুতরাং 72 ওয়াট এই শক্তি আমি স্কোয়ার আর 72 ওয়াট সুতরাং এটি উত্তর পরবর্তীটি চিত্র 3 তে বর্ণিত সার্কিটের নোড ভোল্টেজগুলি নির্ধারণ করবে 11 311 সুতরাং আপনাকে সার্কিটের নোড ভোল্টেজগুলি খুঁজে বের করতে হবে এই ক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আপনার কাছে 1 অ্যাম্পিয়ারের জন্য এখানে একটি কারেন্ট উত্স রয়েছে তার মানে এই কারেন্ট টি আসলে এই অ্যাম্পিয়ারের কারেন্ট কারেন্ট টি 1 অ্যাম্পিয়ার নোডে প্রবেশ করছে এবং এরপরে যদি ভোল্টেজ উত্সটি এখানে 10 ভোল্ট হয় এবং এটি আপনার নোড 3 এবং এটি আপনার রেফারেন্স নোড সুতরাং এখানে ভোল্টেজ v 0 হয় 0 হ্যাঁ বার বার আমি আপনাকে বলেছি সুতরাং মূলত সরাসরি v 3 10 ভোল্ট সুতরাং এটি আসলে 10 ভোল্ট সুতরাংv3 দেওয়া হয়েছে এর অর্থ হলv3 হল সরাসরি আপনি 10 ভোল্ট লিখতে পারবেন অন্যটিv2 এবং এগুলি কারেন্ট সুতরাং এগুলি হল কারেন্ট I2 I1 এবং আপনার I3 এবং I4 সুতরাং আপনি আপনার প্রয়োগ করতে হবে আপনি যদি KCL প্রয়োগ করেন তবে আপনি নোড 1 এ KCL প্রয়োগ করলে আপনি যা বলেছিলেন 1 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়ছে সুতরাং হ্যাঁ দুঃখিত 1 i1 এবং i2 নোড রেখে প্রবেশ করছেন সুতরাং এটি i1 i2 হবে সুতরাং I1 I2 1 এটি একটি সমীকরণ আসবে একইভাবে আপনি যদি এখানে প্রয়োগ করেন যে আপনার এই নোডটি KCL তবে I1 কারেন্ট এই I1 কারেন্টটি এই প্রবাহের মতো প্রবাহিত হওয়ার মতো প্রবাহিত হচ্ছে সুতরাং এটি আপনার I1 i1 কারেন্ট নোড 2 এ প্রবেশ করছে এবং i3 এবং i4 ছাড়ছে সুতরাং i1 সমান 2 i3 i4 আপনি যা ডাকছেন এটি এটি এবং এরপরে আপনাকে আপনার I2 কী তা সন্ধান করতে হবে i2 হল যদি আপনি আপনার প্রথম i1 i1 এইv1 v2 টি 5 সুতরাং এটি 5 এর উপর v1 v2 হয় এটি i1 এবং পরেরটি আপনার যা আপনি i2 বলছেন i2 হবে এখানে আমি লিখছি i2 এখানে এটি 2 Ω সুতরাং এটি v1 v 3 উপর 2 v1 v 3 উপর 2 যা আসলে v1 v3 10 ভোল্ট v3 10 ভোল্ট 3 উপর 2 সুতরাং i2 v1 10 2 উপর তারপর i3 i3 এটি 2 থেকে 3 প্রবাহিত হয় সুতরাং i3 এখানে লিখতে এখানে i3 v2 v 3 বাই10 সুতরাং v 3 আসলে 10 ভোল্ট সুতরাং মূলত এটিv2 হয়ে যাবে 10 বাই10 সুতরাং এটি আপনার i3 হবে সুতরাং যদি আপনি আমার বলতে চাইছেন এটি সমস্ত সমীকরণ এখন সমাধানে যান এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করা আছে এখন আমি যা বলেছি সমাধানটিতে যান এখন নোড 1 এ v 3 10 ভোল্ট i1 i2 1 আমি আপনাকে বিকল্প i1 i2 বলেছি এই i2 এছাড়াওv1 10 বাই 2 আমি আপনাকে বলেছি সুতরাং আপনি এখানে পয়েন্ট সাত v1 পয়েন্ট 2v2 6 এর দিক দিয়ে একটি সমীকরণ পাবেন এটি নোড 2 এ সমীকরণ 1 এছাড়াও আমি আপনাকে i1 i3 i4 বলেছি সুতরাং i1 হল v1 v2 বাই5 v2 10 বাই10 আমি আপনাকে i4 v2 বাই5 সুতরাং এটি এটি আপনার এটি আপনার I4 সুতরাং আমি এটি এটি আপনার এটি আপনার দুঃখিত এটি আপনার v2 এবং এটি রেফারেন্স নোড সুতরাং i4 v2 বাই5 তাই যদি আপনি এর অর্থ আপনি যদি এটি তৈরি করেন পয়েন্ট 2v1 05v2 1 সুতরাং 1 এবং 2 সমীকরণটি সমাধান করে আপনি v1 1032 ভোল্ট এবং v2 613 ভোল্ট পাবেন এখন পরেরটিটি আপনার 12 চিত্রের মতো দেখানো হয়েছে যে সার্কিটের নোড ভোল্টেজ নির্ধারণ করা হয়েছে যে চিত্র 12 সুতরাং এই সার্কিটের এই সার্কিটটিতে আপনার কাছে একটি কারেন্ট উত্স আছে এখানে আপনার কাছে 10 অ্যাম্পিয়ারের কারেন্ট উত্স রয়েছে এবং এটি এটি v1 এটি v2 এবং এটি v3 সুতরাং এই ক্ষেত্রেও আপনি নোড 1 এ আপনার KCL প্রয়োগ করেন এবং একইভাবে i1 v1 v 3 বাই20 দ্বারা আপনি i2 v1 v2 বাই5 পেতে পারেন আপনি এটি করতে পারেন একইভাবে i3 চলন্ত এই দিকে এই দিকের জন্য সুতরাং এটিv3 v2 হবে 10 যা আপনি সহজেই খুঁজে পেতে পারেন একইভাবে আপনার i5 v 3 বাই 5 হবে কারণ এটি রেফারেন্স নোড ভোল্টেজ 0 i5 হবে v 3 বাই5 একইভাবে i4 10 এর উপর v1 হবে সহজেই আপনি খুঁজে পেতে পারেন এবং এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট উত্সটি প্রবেশ করছে সুতরাং আপনি যদি এই মুহুর্তে KCL প্রয়োগ করেন তবে এটি হল আপনি যেটিকে এই কারেন্ট বলছেন এটিও এই কারেন্ট টিকে ছাড়ছে এই কারেন্ট টিও নোড ছাড়ছে সুতরাং মূলত আপনি যদি KCL প্রয়োগ করেন তবে i1 i2 i4 0 এটি নোড 1 এ এবং সমস্ত I1 I2 I3 সহজেই আপনিv1v2v3 এর ক্ষেত্রে জেনে নিতে পারেন আপনি একইভাবে প্রতিস্থাপন করতে পারেন নোড 2 এ আপনি নোড 2 প্রয়োগ করেন আপনি যদি KCL প্রয়োগ করেন সুতরাং এই সমস্ত 3 কারেন্ট i2 i3 এবং 10 সমস্ত নোডে প্রবেশ করছে এর অর্থ এখানেও I2 সেখানে এটি 0 রেখেছিল বা প্রবেশও এটি 0 হবে সুতরাং কিছু জিনিস 0 হয় সুতরাং i2 প্রবেশ করছে i3 প্রবেশ করছে এবং 10 টিও প্রবেশ করছে সুতরাং i2 i3 10 0 এটি অন্য KCL তারপরে আপনি যদি নোড 3 এ আপনার KCL প্রয়োগ করতে চান তবে এখানে যদি আপনি KCL প্রয়োগ করেন তবে এই I1 কারেন্ট টি আসলে এই নোডে প্রবেশ করছে সুতরাং i1 অন্যান্য 2 কারেন্ট ছেড়ে যাচ্ছে সুতরাং i3 i5 সুতরাং এই সমস্ত জিনিস আপনি এই সঙ্গে জানতে হবে এটি অনুসন্ধানের জন্য এটি এখন এই সমস্ত বিষয়গুলির ব্যাখ্যাটির জন্য সুতরাং এই সমস্ত জিনিস যদি আপনি এটি এবং এটি সরাসরি করেন আপনি লিখতে পারেন আমি আপনাকে i1 i2 i4 0 বলেছি আপনি এখন এই সমস্তগুলির ক্ষেত্রে i1 i2 এবং i3 জানেন সুতরাং এটি একটি সমীকরণ একইভাবে নোড 2 এ আমি আপনাকে i2 i3 10 0 এই সমস্ত জিনিস রাখার কথা বলেছি নোড 3 এ সরলকরণের পরে এটিই আপনাকে অন্য সমীকরণটি কল করার জন্য কী আমি আপনাকে i1 i3 i5 বলেছি সুতরাং আপনি I1 জানেন আপনি জানেন i3 এই সমস্ত জিনিসগুলির মধ্যে আপনি অন্য সমীকরণ পান এবং তারপরে আপনি 1 2 এবং 3 সমীকরণটি সমাধান করেন যেভাবে আপনি ক্র্যামারের নিয়ম বা কোনও কিছু চান আপনি যেভাবে এটি সমাধান করতে চান এবং আপনি পাবেনv1 4545 ভোল্ট v2 7273 ভোল্ট এবং v 3 2727 ভোল্ট আমি আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন এবং একই জিনিস যা আমরা একক পর্ব এবং 3 ধাপের সার্কিটের জন্য প্রয়োগ করব এবং তাই এখানে যদি আমরা আমাদের বোঝার বিষয়টি পরিষ্কার করে থাকি তবে জিনিসগুলি হবে আপনার এসি সার্কিট বিশ্লেষণের জন্য খুব সহজ হন